হ্যালো এবং হিপগুলির জন্য এই তৃতীয় প্রদর্শনে স্বাগতম এটি NPTEL এর অংশ হিসাবে সিকিউর সিস্টেম ইঞ্জিনিয়ারিং কোর্সের অংশ সুতরাং এই কোডটি পছন্দ করে ডাউনলোড করা যেতে পারে আপনি এটি আপনার ভার্চুয়াল মেশিন থেকে ডাউনলোড করতে পারেন যা এই কোর্সের সাথে আসে এবং আমরা এই কোডগুলি চালাতে পারি তাই আমরা আজ t2c দেখছি এখন এই নির্দিষ্ট কোডটি আবার এটি একটি আক্রমণ নয় বা এটি আসলে একটি দুর্বলতা দেখায় না তবে এটি মূলত আপনাকে হিপ বরাদ্দকারীর অভ্যন্তরীণ কাজ সম্পর্কে কিছু দিক বলতে ব্যবহৃত হয় এই হিপ অ্যালোকেটারে বিভিন্ন অংশ রয়েছে প্রথম জিনিসটি আমরা যা করব তা হল একে একে তাকান আমরা এইভাবে বিভিন্ন পয়েন্টে প্রোগ্রামটি ভেঙ্গে ফেলব এবং আমরা কেবল এই প্রোগ্রামের অংশ চালাব সুতরাং আমরা এই বিশেষ প্রোগ্রামে যা করি তা হল আমরা তাদের মধ্যে a1 থেকে a9 অক্ষর পয়েন্টার 9টি সংজ্ঞায়িত করি এবং তাদের প্রতিটির জন্য 120 বাইট বরাদ্দ করি এবং তারপর কেবলমাত্র এই 9টি পয়েন্টারের প্রতিটির জন্য ঠিকানাগুলি প্রিন্ট করি সুতরাং এটি সম্পর্কে অস্বাভাবিক কিছু নয় তাই আমরা পরিষ্কার মেক এবং টি 2 চালাব ঠিক আছে এবং একটি জিনিস যা আমাদের দেখতে হবে তা হল এই 9টি পয়েন্টারকে আলাদা আলাদা ঠিকানা বরাদ্দ করা হয়েছে তাই মনে রাখবেন যে প্রতিটি বরাদ্দের অনুরোধ 120 বাইটের জন্য এবং আপনি যদি পরপর দুটি পয়েন্টারের মধ্যে পার্থক্য নেন উদাহরণস্বরূপ a2 এবং a1 a5 এবং a4 বা a4 এবং a3 আপনি দেখতে পাবেন যে এই ঠিকানাগুলির মধ্যে পার্থক্য হল 128 বাইট মেটাডেটা উপস্থিতির কারণে অতিরিক্ত 8 বাইট আসে সুতরাং উদাহরণস্বরূপ মেমরি a1 এর অংশের জন্য মেটাডেটা উপস্থিত রয়েছে সুতরাং উদাহরণস্বরূপ a2 যা 0804B490 থেকে শুরু হয় যা আকার এবং অন্যান্য তথ্য ধারণ করে 8 বাইটের অবস্থানে শুরু হয় একইভাবে অন্যান্য সমস্ত পয়েন্টারের জন্য এটা করব পরবর্তীতে আমরা দেখব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফাংশন যা ট্রাভার্স হিপ ফাংশন নামে পরিচিত সুতরাং আমরা যা করতে যাচ্ছি তা হল আমরা হিপটি অতিক্রম করতে যাচ্ছি এবং হিপে উপস্থিত বিভিন্ন মেটাডেটা বিষয়বস্তু দেখতে যাচ্ছি সুতরাং এই ফাংশনটি তাই আমরা সেখানে যাওয়ার আগে আমরা ট্র্যাভার্স হিপের পরে শীঘ্রই এখানে একটি প্রস্থান করতে পারি যাতে আমরা অন্য একটি আংশিক আউটপুট পাই তা নিশ্চিত করতে সুতরাং এই বিশেষ ট্র্যাভার্স তাপ ফাংশনটি একটি মেমরি অবস্থান নেয় উদাহরণস্বরূপ এখানে a1 যা ঘটনাক্রমে মেমরির প্রথম malloc খণ্ড এবং তারপর এটি a1 খণ্ডের জন্য মেটাডেটাতে একটি পয়েন্টার পাবে যা একটি অবস্থানে 8 বাইট যেখানে পয়েন্টারটি আসলে পাওয়া যায় সুতরাং মেটাডেটা দুটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র নিয়ে গঠিত একটি হল 31 বিটের আকার যা সবচেয়ে উল্লেখযোগ্য বিট থেকে শুরু করে 31 তম বিট থেকে প্রথম বিট পর্যন্ত এবং ব্যবহারযোগ্য বিট যার মধ্যে 0 তম বা সর্বনিম্ন উল্লেখযোগ্য বিট 1 এর একটি মান ব্যবহার করা হচ্ছে যখন এখানে 0 এর একটি মান নির্দেশ করে যে পূর্ববর্তী খণ্ডটি বিনামূল্যে যে অংশটি বরাদ্দ করা হয়েছে তার আকার সুতরাং যেহেতু আমরা 120 বাইটের জন্য অনুরোধ করেছি এবং প্রতিটি malloc অনুরোধের জন্য একটি অতিরিক্ত 8 বাইট বরাদ্দ করা আছে তাই আমরা যা দেখতে চাই তা হল এই খণ্ডটির আকার হল 128 বাইট সুতরাং এটি একটি printf যা তারপর বিভিন্ন দিক প্রিন্ট করে এটি একটি পয়েন্টার প্রিন্ট করে এটি আকার প্রিন্ট করে এবং এটি নির্ধারণ করে যে এটি ব্যবহারে আছে বা ব্যবহারে নেই সুতরাং আসুন আমরা এই প্রোগ্রামটিকে আবার কম্পাইল করে রান করি এবং আমরা মেটাডেটার অভ্যন্তরীণ বিবরণ দেখি এখন আমরা সংজ্ঞায়িত করা এই পয়েন্টারগুলির প্রতিটির সাথে মিল রেখে আমরা খণ্ডটির অবস্থান পাই সুতরাং উদাহরণস্বরূপ a1 একটি অবস্থানে রয়েছে 0804B410 এবং একটি 1 এর সাথে সম্পর্কিত মেটাডেটা 0804B408 অবস্থানে রয়েছে এখন আমরা উল্লেখ করেছি এই মেটাডেটার আকার হল 128 বাইট অনুরোধকৃত বরাদ্দের জন্য 120 বাইট এবং মেটাডেটার জন্য 8 বাইট আমরা আরও লক্ষ করি যে আগের ব্যবহারযোগ্য পতাকাটি 1 এ সেট করা হয়েছে তাই এটি নির্দেশ করে যে মেমরির আগের অংশটি ব্যবহৃত না আমরা যা করি তা হল আমরা আরও এক ধাপ এগিয়ে যাই আমরা এই ট্র্যাভার্স হিপটিকে নিষ্ক্রিয় করতে পারি এখান থেকে প্রস্থানটি সরিয়ে ফেলতে এবং লক্ষ্য করুন যে আমরা আসলে এই কয়েকটি পয়েন্টারকে মুক্ত করেছি সুতরাং আমরা প্রকৃতপক্ষে a2 a4 a6 এবং a8 মুক্ত করেছি এবং তারপরে আমরা আবার হিপটি অতিক্রম করেছি এবং এই নতুন ট্র্যাভার্সের ঠিক পরে প্রস্থান করেছি এবং আমরা যা দেখতে যাচ্ছি তা হল বিনামূল্যে আহ্বানের কারণে হিপে উপস্থিত মেটাডেটা পরিবর্তিত হয়েছে তাই আমরা আবার কম্পাইল করে দেখি যে পূর্বে যেখানে সমস্ত ব্যবহৃত বিট 1 এ সেট করা হয়েছিল এখানে আমরা প্রকৃতপক্ষে 4 পয়েন্টার 4টি মেমরির অংশ মুক্ত করেছি আমাদের কাছে এই আগের ব্যবহৃত বিটগুলির মধ্যে 4টি 1 এ সেট করা আছে এটা একটু আরো ঘনিষ্ঠভাবে তাকান সুতরাং প্রথম যে বিষয়টি লক্ষ্য করা যায় তা হল যে এই সমস্ত পয়েন্টারগুলি a1 থেকে a9 পর্যন্ত সংলগ্ন a1 এর সাথে সর্বনিম্ন ঠিকানার পরে a2 a3 এবং a9 পর্যন্ত সুতরাং যখন আমরা a2 মুক্ত করি তখন বিনামূল্যে বরাদ্দ একটি লিঙ্কযুক্ত তালিকায় এই a2 পয়েন্টারের সাথে সম্পর্কিত খণ্ডটি যোগ করে এবং এটি পরবর্তী খণ্ডে ব্যবহারযোগ্য বিটটিকে 0 হিসাবে চিহ্নিত করে সুতরাং এখানে a2 এর সাথে সংশ্লিষ্ট যদি আপনি অনুসরণ করেন এই ক্ষেত্রগুলিতে আমরা দেখতে পাচ্ছি যে মেমরির পরবর্তী খণ্ডটি a3 এর সাথে সম্পর্কিত বিটটি 0 এ সেট করা হয়েছে তাই আমরা এখানে এই কয়েকটি লাইনে এটি পরীক্ষা করি আমরা যা করি তা হল আমরা প্রথমে নির্ধারণ করি যে পরবর্তী অংশটি উপস্থিত আছে কিনা সংলগ্ন অংশে যেটি উপস্থিত রয়েছে সেটির ব্যবহারযোগ্য বিট 0 এ সেট করা আছে যদি তাই হয় তবে আমরা ptmalloc যে লিঙ্ক তালিকাটি বজায় রাখে সে সম্পর্কে কিছু বিবরণ প্রিন্ট করি সুতরাং এই বিশেষ ক্ষেত্রে লিঙ্কযুক্ত তালিকাগুলি যথাক্রমে খণ্ড প্লাস 2 এবং খণ্ড প্লাস 3 অবস্থানগুলিতে উপস্থিত থাকবে সুতরাং এই মেমরিতে লিঙ্ক করা তালিকার পরবর্তী নোডগুলির পূর্ববর্তী এবং পরবর্তী পয়েন্টার রয়েছে সুতরাং যেহেতু আমরা ডিললোকেট করেছি বা যা থেকে আমরা 4টি মেমরি a2 a4 a6 এবং a8 মুক্ত করেছি লিঙ্কযুক্ত তালিকায় আমাদের 4টি নোড রয়েছে সুতরাং আমরা আসলে এই বিশেষ লিঙ্কযুক্ত তালিকাটি অনুসরণ করতে পারি আমরা এখন এখান থেকে শুরু করব এই নির্দিষ্ট পয়েন্টার f7fb87b0 আসলে হিপ ম্যানেজমেন্টের মধ্যে কিছু অবস্থান নির্দেশ করবে তাই এটি ptmalloc কে লিঙ্ক করা তালিকার প্রধানকে সনাক্ত করার অনুমতি দেবে পরের পয়েন্টারটি হল 0804B588 যা মূলত পরবর্তী মুক্ত খণ্ডটির দিকে নির্দেশ করে যা এটি এবং আপনি এই বিশেষ পরবর্তী বিনামূল্যের খণ্ডটির দিকে তাকান যেটি এই বিনামূল্যের খণ্ডটি আমরা আগের পয়েন্টারটি এটিকে নির্দেশ করছে প্রথম খণ্ডটি মুক্ত করা হয়েছে এবং পরবর্তী পয়েন্টার পরবর্তী খণ্ডের দিকে নির্দেশ করে সুতরাং আমরা এখানে যা দেখেছি তা হল একটি দ্বিগুণ লিঙ্কযুক্ত তালিকা আমাদের কাছে এই খণ্ডটি রয়েছে যা দ্বিতীয় খণ্ডের দিকে নির্দেশ করে দ্বিতীয় খণ্ডটি তৃতীয় খণ্ডকে নির্দেশ করে তৃতীয় খণ্ডটি চারটি খণ্ডকে নির্দেশ করে এবং অন্যভাবেও এছাড়াও নোট করুন যে এটি একটি বৃত্তাকার লিঙ্কযুক্ত তালিকা কারণ তালিকার শেষ মুক্ত অংশটিও প্রথম অংশটির মতো একই অবস্থান নির্দেশ করে যা f7fb87b0 হবে এখন আমরা আবার যা করি তা হল আমরা ম্যালোকে এই কলের সাথে আবার মেমরি বরাদ্দ করার জন্য অনুরোধ করব এবং আমরা যা দেখব তা হল যেহেতু লিঙ্ক করা তালিকা উপলব্ধ এবং লিঙ্ক তালিকা খালি নেই সুতরাং ptmalloc প্রকৃতপক্ষে এই তালিকায় উপস্থিত মেমরির একটি বিনামূল্যের তালিকা খণ্ড মুছে ফেলবে এবং এই malloc অনুরোধে মেমরির এই অংশটি বরাদ্দ করবে সুতরাং আমরা যা করব তা হল এখান থেকে প্রস্থান অপসারণ এবং প্রোগ্রামটিকে সম্পূর্ণ হতে দেওয়া এবং আমরা দেখতে পাব কিভাবে malloc এ সংরক্ষিত মেটাডেটা পরিবর্তন হয় সুতরাং এটি বিনামূল্যে মেমরি অংশগুলির লিঙ্কযুক্ত তালিকায় 4টি উপাদান সহ এখানে প্রথম ট্র্যাভার্স হিপের সাথে মিলে যায় এখন এই বরাদ্দ এবং অন্যান্য 120 বাইট সহ ptmalloc যা করেছে তা এই অংশগুলির মধ্যে একটি ব্যবহার করা হয়েছে যা বিনামূল্যে তালিকায় রয়েছে এবং তাই আমাদের বিনামূল্যের তালিকা এখন মাত্র তিনটি মেমরির অংশে উপস্থিত রয়েছে এছাড়াও মনে রাখবেন যে যে মেমরিটি বরাদ্দ করা হয়েছে তা সম্প্রতি মুক্ত করা a2 এর সাথে মিলে যায় সুতরাং উদাহরণস্বরূপ a2 এই অবস্থানটি 0804B490 এর দিকে নির্দেশ করছিল এবং এটি মুক্ত করা হয়েছিল এবং নতুন মেমরির অনুরোধটিও ঠিক একই মেমরির অংশটি দেওয়া হয়েছিল তাই এই নতুন অনুরোধটি এবং a2 মেমরির একই অংশে পয়েন্ট করে ধন্যবাদ